এটা হল এই বিষয়ে একটা প্রেরণা এবার আমরা দেখবো দ্বিমাত্রিক ক্ষেত্রে কি হয় যদিও আমরা জানি আসলে কি হবে তাও বলি যে এক্ষেত্রে সঠিক সীমা শর্ত হবে না কিন্তু এ বিষয়ে আমরা শেষ বারের থেকে একটু বিস্তারিত আলোচনা করবো আর দেখবো কিভাবে একে নিয়ন্ত্রন করা সম্ভব তাই কি হয় এই দ্বিমাত্রিক ক্ষেত্রে আবার বলতে হবে এটা খানিকটা এরকম যে এখানে সীমানা আছে আর এর উপর একটা অক্ষ টানা যাক এবং এও বলা হোক যে এখানে এরকম একটা তরঙ্গ এইভাবে চলমান এইরকম তরঙ্গের সমীকরণ কি হবে এখানে তবে kx ও ky নামের দুটো তরঙ্গ ভেক্টর থাকবে তাই এই দ্বিমাত্রিক তরঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি আমি লিখতে পারি ejωt−kxx−kyy এবং এই সীমানায় আমি এটা ব্যবহার করবো এবার মানে সীমানার শর্ত যেটা হল ∂∂Ex 1c ∂∂Et 0 তবে এটা কিভাবে সিদ্ধ হবে তাই প্রথম অবকলন টা দেখা যাক কি হয় এটা হল jkx এবং দ্বিতীয় অবকলন টি হল jωc যা আসলে ০ নয় কারণ kx2 ky 2 ωc2 তাই এই সমীকরণটি অসম্ভব তাই এই তরঙ্গে কি হবে যাইহোক তবে এক্ষেত্রে একটা সংখ্যাগত প্রতিফলন হবে কারণ তরঙ্গ এখানে ধাক্কা খায় কিন্তু সেটা গাণিতিকভাবে ভৌত নয় মানে আমি বলতে চাইছি এটা এটা একটা অপ্রাসঙ্গিক প্রতিফলন FEM এর আলোচনায় আমরা যেমন করেছিলাম এটা হল সেটা যেটা আমরা পাই আমি বলতে চাইছি এটা আমায় ০ প্রতিফলন দেবে যেমন θ ০ আমরা যেমন মনে করেছিলাম যে একটা প্রতিফলন আমরা পাব যেকোনো শূন্য বিহীন θ তে কিন্তু এখন আমরা চেষ্টা করবো এই প্রতিফলনের মান পরিমাপ করতে আমি দেখব কতটা ত্রু টি হবে এক্ষেত্রে এখানে R কি R হল প্রতিফলন গুনাঙ্ক এবং এটা মনে রাখতে হবে যে এটা গাণিতিক প্রতিফলন গুনাঙ্ক তাই এই kx কে cos ও sin এর পদে লেখা যেতে পারে এটা হল k cos θ ও ky k sin θ এবার এখানে একটা কার্যকরী তরঙ্গ ও একটা প্রতিফলিত তরঙ্গ আছে কার্যকরী ক্ষেত্র আবার কি না এটা হল বাঁদিকের নিচে থেকে ডানদিকে ওপর অবধি একটা চলমান তরঙ্গ তাই আমরা লিখতে পারি ejωt−k cos θx−k sin θy তাই প্রতিফলিত তরঙ্গ হবে Rejωtk cos θx−k sin θy তাই সম্পূর্ণ ক্ষেত্র হবে কার্যকরী তরঙ্গ ও প্রতিফলিত তরঙ্গ এর যোগফল প্রতিফলন গুনাঙ্ক R যা অজানা তা এবার আমরা নির্ণয় করবো এবার সীমানা শর্ত প্রয়োগ করতে হবে এই কাজটাই FDTD করবে আর বলবে যে এটা ঠিক আছে যেরকমই তড়িৎ ক্ষেত্র থাকুক না কেন আমি ∂∂Ex 1c ∂∂Et 0 ব্যবহার করতে চলেছি এবং আমরা জানি এটা 0 নয় যখন তরঙ্গ টি ডানদিক থেকে দূরে চলমান তাই এখন এটাই আমাদের বাধ্য করবে R কে θ এর অপেক্ষক হিসেবে নির্ধারণ করতে এবার আমরা এটাকে প্রতিস্থাপন করবো আর দেখবো তাই এখানে একটা x অবকলন আর একটা t অবকলন আছে কিন্তু কোন y অবকলন নেই তাই এই যে কার্যকরী ও প্রতিফলিত ক্ষেত্রের ক্ষেত্রে y রাশি টা বাদ চলে যাবে

তাই ওটা হবে না তাই এই ঘটনা এখানে খানিকটা জট তৈরি হয়েছে এই কার্যকরী ক্ষেত্র এখন ভাবার দরকার নেই কারণ এই ক্ষেত্র টা কোন একটা অ্যান্টেনা বাঁ ঐ জাতীয় কিছু থেকে বেরিয়ে আসছে মানে বলতে চাইছি যে এটা সীমানায় কাজ করার মত কোন ক্ষেত্র নয় যেটা দেখা গেল তাই এই ঘটনাটা হল একটা বিক্ষিপ্ত ক্ষেত্র কেবলমাত্র এবং যদি এখানে সীমানা শর্ত সঠিক হয় তবে ওখানে কোন প্রতিফলন ক্ষেত্র হবে না তাই এটাই আমি বলতে চাইছি আগে ধরে নেওয়া যাক একটা তরঙ্গ এইদিকে ধাবমান ঠিক আছে তাহলে R হবে শূন্য তাই এই সম্পূর্ণ ব্যপার টার যোগফল হবে 0 তাই আমরা এটা ব্যাবহার করবো ঐ প্রতিফলন ক্ষেত্র খুজে বের করার জন্য FDTD তে আবার দুরকম সুত্রী করণ আছে পূর্ণ ক্ষেত্র সুত্রী করণ ও বিক্ষিপ্ত ক্ষেত্র সুত্রী করণ আর সুত্রী করণ এর ওপর নির্ভর করে আমরা সীমানা শর্ত প্রয়োগ করবো বিক্ষিপ্ত অথবা পূর্ণ ক্ষেত্র এ তাই এই দুটোকে কার্যকরী ও প্রতিফলন এর সাথে গুলিয়ে ফেললে চলবে না এটা কোন সত্যি প্রতিফলন নয় আমি তাই এখানে কিছুই ব্যবহার করবো না কারণ এই প্রতিফলনটা গাণিতিক ঠিক আছে আমরা একবার এটা ব্যবহার করি আর দেখি কি হয় প্রথম রাশি হবে কার্যকরী যোগ এই জাতীয় তাই আমি এবার এই সীমা শর্ত এইটার ওপর প্রয়োগ করবো কিন্তু এখন আমরা এই সঠিক সীমা শর্ত ব্যবহারে প্রতিফলন কি হবে টা বিশ্লেষণ করতে চলেছি এর প্রথম পদ কি হবে তবে আমরা এখানে পাবো − k cos θ Rk cos θ 1c ω Rω 0 ঠিক আছে এখানে একমাত্র চলরাশি হল R যা আমরা জানি না তাই তো এবার আমি লিখতে পারি এখান থেকে যে R cos θ−1 cos θ1 তাই এটা যদি আমি লেখচিত্র অঙ্কন করি যেখানে R হল θ এর অপেক্ষক এই θ হল 0 θ 0 হলে কি হবে এখান থেকে θ 0 শুরু হল কি হবে θ 900 তে 1 হবে তাই এটা থেকে আমরা দেখছি যে এই বিশ্লেষণ FDTD বা অন্যকিছুর ওপর নির্ভর করে না এটা হল সাধারন বিশ্লেষণ আমি কোন পরিবর্তিত সমীকরণ যোগ করিনি যাইহোক আমার জিগ্যাস্য হল কি হবে যদি কোন দিমাত্রিক তরঙ্গে সীমা শর্ত প্রয়োগ করি আপনারা FEM এর ক্ষেত্রে তা আলচনা করেছিলেন তাই এটা থেকে বোঝা যায় যে কিভাবে সীমা শর্ত তৈরি হয় এখানে প্রতিফলন θ 0 তে 0 এবার কোনের মান পরিবর্তন করি প্রতিফলন কমানোর জন্য কোনের মান এমনকি সীমা শর্ত বদলাতে হবে

এবার সীমানা শর্ত বদলে দিয়ে দেখব কি হয় একটু পরে করছি এটা এখানে যদি কিছু নতুন পদ নিয়ে আসি যেমন cos θ0 অথবা ঐ জাতীয় কিছু এমন ভাবে যাতে এইরকম গাণিতিক প্রকাশ থাকে যেটা কিনা আকাঙ্ক্ষিত θ0 তে বাতিল হয়ে যাবে ধরা যাক আমার সিমুলেশান এ বেশির ভাগ তরঙ্গ θ 300 এ ফিরে আসছে সে যে কোন কারনেই হোক না কেন আমি সীমানা শর্ত পরিবরতন করেছি যাতে 30০ যাতে সঠিক ভাবে এটা নিঃশেষ হয় বাকি গুলতেও খানিকটা এরকমই একই রকম ভাবে বাঁদিকেও এগুলকে বদলে দিতে হবে একমাত্র বাঁদিকে না তবে কি হবে আর এই ব্যখ্যা টাও সঠিক হবে ডান দিকের সীমানার জন্যও এবার আমি যদি বাঁদিকের সীমার জন্য বলি যেখানে ডানদিকের সীমানাতে এই শর্ত ঠিক নেই তবে এটা অন্য সীমানা শর্ত মানে সমীকরণ ৩ সমীকরণ নং ৩ ও আমাদের চিন্তাভাবনা কি একই রকম ভাবে প্রতিফলন গুনাঙ্ক খুজে দেবে আপনারাও একই উত্তর পাবেন তাই সাধারনভাবে যদি আমার গাণিতিক ক্ষেত্রও একিরকম দেখতে হয় আমি ভিন্ন রকম সীমানা শর্ত পাবো প্রতেক অংশে যদি আমি ডানদিকের সীমা শর্ত কে বাঁদিকের সিমানায় ব্যবহার করি আমি পাবো আমি θ 0 তে 0 প্রতিফলন ও পাবো না তাই এই ভুল টা করা চলবে না তাই প্রতিফলন টা এখানে যোগ হবে আর এর সমান হবে